সবাইকে নমস্কার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর আমাদের NPTEL এর অনলাইন রেজিস্ট্রেশন কোর্সে স্বাগতম আমি আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজারাম লাক্ষারাজু এই কোর্সে আমরা একটি ড্রয়িং দেখার টেকনিক্যাল উপায় এবং শৈল্পিক ড্রয়িং এর সাথে তুলনা করার বিষয়ে শিখব 1ম লেকচারে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পরিচিতি কভার করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারদের জন্য একটি অপরিহার্য উপাদান আপনার ধারণা যাই হোক না কেন আপনি ড্রয়িং এবং স্কেচের মাধ্যমে তা প্রকাশ করেন এতে নকশা প্রোডাকশন টেকনিক এবং ইঞ্জিনিয়ারিং অঙ্কনকে কভার করার মতো অনেকগুলি ইঞ্জিনিয়ারিং এর দিকে জড়িত উদাহরণস্বরূপ আপনি যদি মহাকাশ ইঞ্জিনিয়ারিং এর দিকে তাকান সেখানে গ্যাস টারবাইন ব্লেড এবং বিমানের ডানা অনেক দিক থাকবে এগুলো ব্যাপক উৎপাদনে হতে হবে এবং এর জন্য আমাদের প্রক্রিয়া পুনরাবৃত্তির জন্য টেকনিক্যাল ড্রয়িং প্রয়োজন আরও উদ্দেশ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলির সঠিক নির্মাণ তৈরি করতে এটা সহায়তা করে যা উৎপাদন লাইনে বিতরণ করা হবে একইভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াগুলিতে অনেক তাপ এবং ভর স্থানান্তর সরঞ্জাম থাকবে যা সঠিকভাবে পুনরুত্পাদন করতে হবে প্রতিটি ডিজাইনের সর্বদা টলারেন্স থাকে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মাধ্যমে তা কমিয়ে আনা যায় একইভাবে সিভিল এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারদের জন্য বিল্ডিংয়ের নিদর্শন নির্মাণ একটি অপরিহার্য উপাদান এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই ধরনের ড্রয়িং অর্জনে সাহায্য করে এমনকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এবং কম্পিউটার বিজ্ঞানের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অপরিহার্য অনেক চিপ প্রতিরোধক ইন্টিগ্রেটেড সার্কিট সঠিকভাবে শিল্পে উত্পাদিত হতে হবে যেগুলির জন্য স্কেচ আঁকার ধারণাগুলির প্রতিনিধিত্ব করার একটি যত্নশীল উপায় প্রয়োজন এবং আমাদের কোর্সটি এমন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য যারা তাদের ধারণা প্রকাশের এই শিল্পটি শিখতে চান এই কোর্সে আমরা শিখব কিভাবে রেখা বক্ররেখা এবং বিভিন্ন যান্ত্রিক অংশ আঁকতে হয় আমরা অর্থোগ্রাফিক বিন্দু রেখা প্লেনস প্রজেকশান নীতি এবং সহায়ক দৃষ্টিভঙ্গি একটি নির্দিষ্ট দিকের দৃশ্য বিভাগীয় দৃষ্টিভঙ্গি রেখা সমতল এবং কঠিন পদার্থের ছেদ দেখার চেষ্টা করব আমরা পৃষ্ঠের উন্নয়ন কীভাবে ডাইমেনশন দিতে হয় কীভাবে ফিট এবং টলারেন্স উপস্থাপন করতে হয় এবং এই কম্পিউটার গ্রাফিক্সগুলি আঁকতে কীভাবে কম্পিউটার ব্যবহার করতে হয় তা দেখার চেষ্টা করব এবং আমরা অ্যাসেম্বলি এবং ডিসাইন অনুশীলনের ক্ষেত্রে সামান্য প্রাথমিক হ্যান্ডস অনও কভার করব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিক্ষার্থীদের টেকনিক্যাল ড্রয়িং এর কৌশল এবং মান অনুশীলন শিখতে সক্ষম করে বক্তৃতা শেষে কেউ একটি ওয়ারকিং অ্যাসেম্বলি ড্রয়িং পড়তে পারে মাল্টিভিউ অর্থোগ্রাফিক অঙ্কনে যান্ত্রিক উপাদানগুলি উপস্থাপন করতে পারে ধারণাগত নকশা স্কেচ তৈরি করতে এবং অ্যাসেম্বলি ড্রয়িং তৈরি করতে সক্ষম হবে মিশন হল টেকনিক্যাল ড্রয়িং দক্ষতা শেখা এবং সলিডওয়ার্কস সফ্টওয়্যারের মতো কম্পিউটার ব্যবহার করে ড্রয়িং উপস্থাপন করা এই কোর্সে আমরা 12টি মডিউল কভার করি 1 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ভূমিকা কিভাবে কনিক সেকশন বুঝতে এবং তাদের প্রতিনিধিত্ব করার 2 মডিউল অর্থোগ্রাফিক প্রজেকশনের 2টি মডিউল যার মধ্যে একটি পৃথক মডিউল হিসাবে বিভাগ এবং বিভাগীয় দৃষ্টিভঙ্গি রয়েছে এবং কীভাবে আইসোমেট্রিক প্রজেকশনগুলি উপস্থাপন করা যায় এবং কম্পিউটার গ্রাফিক্সের সংক্ষিপ্ত বিবরণের উপর 4টি মডিউল অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে জানা এবং কম্পিউটার সফ্টওয়্যার ব্যবহার করে সেগুলি আঁকা এবং 2টি মডিউল একটি নির্দিষ্ট সমস্যা বাছাই এবং ডিজাইন প্রকল্প করার জন্য আমরা যে আদর্শ পাঠ্যপুস্তকগুলি অনুসরণ করেছি তা হল এনডি ভাট N D Bhatt এবং অন্যান্যদের দ্বারা ইঞ্জিনিয়ারিং অঙ্কন ডিএম কুলকার্নি D M Kulkarni এবং অন্যান্যদের দ্বারা অটোক্যাড সহ ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অনঅব্লু সিআরসি প্রেস দ্বারা কঠিন কাজের ভূমিকা আছে এবং এর উপরে আমরা এটিকে ব্যাপকভাবে কভার করার জন্য অনেক অনলাইন রিসোর্সেস ব্যবহার করেছি যেখানেই আমরা এই রেফারেন্স এবং উপকরণগুলি ব্যবহার করেছি আমরা উপযুক্তভাবে উপস্থাপন করেছি এবং কেউ কেউ সেগুলি স্বীকারও করেছি। ইঞ্জিনিয়ারিং অনুশীলনগুলি বিগত কয়েকশ বছর থেকে কভার করে সুতরাং আমরা এই উত্সগুলি যথাযথভাবে স্বীকার করেছি এবং যদি স্বীকৃতির ক্ষেত্রে কোনও বাদ পড়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন। প্রথম মডিউলটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ভূমিকা কভার করে এতে আমরা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানি কীভাবে অক্ষর ব্যবহার করতে হয় এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য আমাদের কী ধরনের কাগজপত্র বিন্যাস প্রয়োগ করতে হবে এবং জ্যামিতিক বক্ররেখার ডাইমেনশন এবং টলারেন্সকে আমরা কভার করব একটি শৈল্পিক উপায়ে আমরা স্কেচ আঁকা উদাহরণস্বরূপ এখানে আমি আপনাকে একজন শিল্পীর আঁকা একটি রকেট দেখাচ্ছি সেখানে সেই রকেট থেকে নিষ্কাশন গ্যাস বের হবে এবং এইভাবে নিউটনের 3য় সূত্রের কারণে গতিবেগ দেয় রকেটটি উপরের দিকে উড়ে যায় এখানে রকেটের আকার নির্বিচারে এটি দক্ষ নকশা হতে পারে কি না আমরা জানি না কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে দক্ষ ডিজাইন জড়িত থাকে অন্তত অ্যারোডাইনামিক্যাল মডেল স্টেবেলিটি স্ট্রাকটারাল স্ট্রেন্থ এবং অনেক উপস্থাপনার ক্ষেত্রে যেকোনো কিছু ডিজাইন করার জন্য আমরা প্রথমে নিউটন মেকানিক্সের মত নীতি ব্যবহার করি এবং সেখান থেকে আমরা বস্তুর আকার এবং ক্রস বিভাগীয় ক্ষেত্রগুলিকে উপস্থাপন করি যা চাপ এবং শক্তিকে আটকাতে পারে এবং সেখান থেকে বাস্তবসম্মত উপস্থাপনা আঁকার চেষ্টা করুন সেখান থেকে আমরা প্রোডাকশন লাইনে জমা দিই এবং ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন লাইন এই ধরনের বস্তু তৈরি করে এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইনের জন্য পুনরাবৃত্তির খুব প্রয়োজন উদাহরণস্বরূপ রকেটের দিকে তাকানোর ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটি অঙ্কনকে উপস্থাপন করার শৈল্পিক উপায় এর থেকে সম্পূর্ণ আলাদা এখানে একটি সাধারণ রকেট অনেক অংশ নিয়ে গঠিত এখানে হাব রি এন্ট্রি আকৃতি সম্ভবত উইং এবং ইন্টিগ্রেটেড উপাদান এবং অনেক উপাদান এই রকেট ডিজাইনের জন্য জড়িত থাকবে এই রকেটের বিভাগীয় দৃশ্যও গুরুত্বপূর্ণ তাদের কারও কারও থ্রাস্টার রয়েছে কারও কারও শরীরের সমর্থন রয়েছে কারও কারও কোর রয়েছে কারও কারও কনিক যুক্ত আকার রয়েছে ইত্যাদি এমনকি কাটা বিভাগীয় অনেক ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম নিয়ে গঠিত যদি কেউ একটি রকেট পুনর্নির্মাণ করতে চায় তবে এই সমস্ত জিনিসগুলি উপস্থাপন করা এবং পুনরুত্পাদন করা উচিত সুতরাং শৈল্পিক উপায় সবসময় সুন্দর এবং সহজ ইঞ্জিনিয়ারিং উপায় খুব জটিল ড্রয়িং জড়িত আমাদের বুঝতে হবে প্রতিটি উপাদান ঠিক কী কাজ করছে এবং করছে এবং এর ডাইমেনশন কী এবং সেই কাট বিভাগীয় দেখতে কেমন এখানে উদাহরণস্বরূপ ইঞ্জিনিয়ারিং পদ্ধতির জন্য কিছু নির্দিষ্ট রেখার তীর রয়েছে যেমন নিম্বাস আকারের প্রতিনিধিত্ব করে এবং তাদের মধ্যে কিছু যেমন শিরোনাম উপাদান বিভাগীয় দৃষ্টিভঙ্গি কারা এটি তৈরি করেছে এর মূল উপাদানগুলি কী ইত্যাদি এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং জিনিসগুলি ড্রয়িং এবং ড্রয়িং এর প্রতিনিধিত্ব এই মৌলিক পরিকল্পনা সম্পর্কে জানতে হবে রিক্যাপ করার জন্য পণ্য উত্পাদনের সমস্ত পর্যায়ে গ্রাফিকাল বিন্যাসে পণ্যের প্রাথমিক ধারণার প্রকাশ জড়িত যা ব্যাপকভাবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং আরও নকশা হিসাবে পরিচিত বর্তমান কোর্সটি শিক্ষার্থীদের টেকনিক্যাল ড্রয়িং দক্ষতা এবং কম্পিউটার গ্রাফিক্সের সাথে জড়িত মৌলিক ধারণাগুলি শিখতে প্রস্তুত করে উদাহরণস্বরূপ আসুন একটি মহাকাশ স্টেশন বাছাই করি এটি একটি মহাকাশ স্টেশনের প্রকৃত চিত্র যা পৃথিবী থেকে 100 কিলোমিটার উচ্চতায় অবস্থিত এতে সোলার প্যানেল থ্রাস্টার এবং অন্যান্য অনেক কিছুর মতো অনেক উপাদান রয়েছে যদি আমরা এটিকে বিমূর্ত অর্থে দেখি এটি অনেক অংশের অ্যাসেম্বলি রয়েছে উদাহরণস্বরূপ 1950 1960 এর দশকের বিখ্যাত স্পেস স্টেশন স্কাইল্যাবটিতে অনেকগুলি সোলার প্যানেল জাইরোস্কোপ এবং যন্ত্র রয়েছে উদাহরণস্বরূপ এতে মাইক্রোমেটিওরয়েড শিল্ড স্লিপ কম্পারট্মেন্ট ওয়ার্ডরুম বর্জ্য বগি এয়ারলক মডিউল একাধিক অ্যাডাপ্টার কমান্ড এবং সার্ভিস মডিউল টেলিস্কোপ ইউনিট এবং ওয়ার্কশপ ইউনিট থাকতে পারে সুতরাং প্রতিটি উপাদান একজনকে এটিকে যত্ন সহকারে আঁকতে হবে যা নির্দিষ্ট নকশা অনুশীলন অনুসরণ করে এবং ফ্যাব্রিকেশন ইউনিট বা উত্পাদনকারীদের সরবরাহ করা হয় ডাইমেনশন সহ সেই টেকনিক্যাল ড্রয়িং এর উপর ভিত্তি করে একজন প্রতিটি উপাদান তৈরি করতে সক্ষম হবে এবং তারা জানে কোন কম্পোনেন্টকে কিসের সাথে একত্রিত করতে হবে সাধারণত এই ইঞ্জিনিয়ারিং অঙ্কনে বিপুল সংখ্যক পৃথক উপাদান থাকতে পারে উদাহরণস্বরূপ এই স্কাইল্যাবের জন্য মহাকাশ স্টেশনে প্রায় 10 লাখ উপাদান রয়েছে কোন মানুষের জন্য কোন উপাদানটি কোথায় একত্রিত হওয়ার কথা তা মনে রাখা সহজ নয় এবং এই উপাদানগুলিও একক ব্যক্তি বা একক ইউনিট দ্বারা তৈরি করা হয়নি এই অঙ্কনগুলি বিভিন্ন উত্পাদন ইউনিটে বিতরণ করা হয় এবং পৃথক উপাদানগুলি তৈরি করা হবে সুতরাং সিঙ্ক্রোনাইজেশন সমস্যাগুলি সর্বদা এই শিল্পগুলির মধ্যে বিদ্যমান এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মাধ্যমে যোগাযোগ করা হয় উদাহরণস্বরূপ এই বাম দিকে আমরা এই ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখাই যেখানে এই সমস্ত পৃথক উপাদানগুলি উপস্থাপন করা হয় এবং এতে অনেকগুলি সাব ড্রয়িং শীট থাকবে যেখানে আলাদাভাবে থ্রাস্টার থাকবে আলাদাভাবে জাইরোস্কোপ থাকবে কম্পার্টমেন্টাল স্পেস থাকবে এমনকি নাট এবং বোল্টও আলাদাভাবে এই শিল্পগুলিতে সরবরাহ করা হবে এবং সেই অঙ্কনগুলির উপর ভিত্তি করে তারা প্যাটার্নটি পুনরাবৃত্তি করে এবং কনফিগারেশনগুলি পুনরুত্পাদন করে উদাহরণস্বরূপ যদি আমরা একটি উইন্ড ফার্ম নিই এতে উইন্ড টারবাইন ব্লেড এবং একটি পোস্ট ম্যাসিভ পোস্ট থাকে যার উচ্চতা প্রায় 50 মিটার এই উইন্ড টারবাইন ব্লেডগুলির প্রায় 20 মিটার ব্যাস এবং একটি উইন্ড ফার্ম অনেকগুলি উইন্ড টারবাইন নিয়ে গঠিত এবং প্রতিটি উইন্ড টারবাইনকে পুনরায় উপস্থাপন এবং তৈরি করা উচিত যদি না এই উইন্ড টারবাইনের ব্লেড পোস্ট এবং ডাইমেনশন টলারেন্স এবং উত্পাদনের জন্য ব্যবহৃত উপকরণগুলির জন্য একটি ড্রয়িং শীট না থাকে এই ধরনের পুনরাবৃত্ত নিদর্শনগুলি পুনরুত্পাদন করা কোনও উত্পাদন ইউনিটের পক্ষে সহজ নাও হতে পারে এটিতে টারবাইনের জন্যও খুব জটিল বিবরণ রয়েছে যেমন একটি জেনারেটর উইন্ড ভ্যান কম গতির শ্যাফ্ট নেসেল টাওয়ার ইয়াও মেকানিজম গিয়ারবক্স এবং অনেক ইউনিট প্রতিটি ইউনিটকেও সঠিকভাবে একত্রিত করতে হবে এবং এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্স আপনাকে শেখায় কিভাবে এই অ্যাসেম্বলি জিনিসগুলি করতে হয় এবং কীভাবে প্রয়োজনীয় অঙ্কনগুলিকে উপস্থাপন করতে হয় এই কোর্সের শেষে আপনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডাইমেনশন টলারেন্স বাক্স এবং বিভাগীয় দৃষ্টিভঙ্গি বোঝার অবস্থানে থাকবেন আমি আগেই বলেছি এটা শুধু মেকানিক্যাল এবং মহাকাশ ইঞ্জিনিয়ারিং এর জন্য নয় এমনকি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণের জন্য ড্রয়িং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বাম দিকে একটি সাধারণ উদাহরণ যেমন মুম্বাই থেকে বান্দ্রা ওয়ারলি সমুদ্র সংযোগ দেখানো হয়েছে এটিতে একটি খুব দীর্ঘ সেতু রয়েছে এবং সেখানে অনেকগুলি বিম এবং কলাম রয়েছে এবং বান্দ্রা এবং ওরলির মধ্যে দূরত্বও ডানদিকের প্লটে উল্লেখ করা হয়েছে এটি প্রায় 47 কিলোমিটার এবং সবকিছু একটি পরিকল্পিত উপায়ে উপস্থাপন করা হয় যেমন এই সাসপেনশনগুলি কোথায় তৈরি করতে হবে কোথায় পাইলন তৈরি করতে হবে কীভাবে এই সেতুটি তৈরি করতে হবে এটি একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটি অংশ মাঝখানে দেখানো আরও অনেক অভ্যন্তরীণ বিবরণ থাকা সত্ত্বেও জটিল জিনিস এতে মাস পোজ ডাইমেনশন পিলার থেকে স্তম্ভের অবস্থান এবং অনেক কিছু রয়েছে এই কোর্সের সময় শিক্ষার্থী শিল্পে ব্যবহৃত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বোঝার দক্ষতা বিকাশ করবে কম্পিউটার ব্যবহার করে সেগুলি ডিজাইন করবে 3D অবজেক্ট ডেভেলপ করবে এবং টেকনিক্যাল ড্রয়িং এর ভিজ্যুয়াল দিক থাকবে এগুলো আমাদের কোর্সের উদ্দেশ্য